নমস্কার আমি আইআইটি কানপুরেরপ্রফেসর জয়ন্ত চ্যাটার্জী আমরা আজকের বিশ্বে পরিষেবা পরিচালনার এবংসেই সম্পর্কিত সমসাময়িক বিষয়গুলির উল্লেখযোগ্যদিকগুলি নিয়ে আলোচনাকরছি এই সপ্তাহের শেষভাগে এই অধিবেশন এবং পরবর্তী অধিবেশনে আমরা আলোচনা করবস্ব পরিষেবা বা সেল্ফ সার্ভিস প্রযুক্তির সাথে সম্পর্কিত সেই বিষয়টিকে যেটি সম্পর্কে ইতিমধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে তবে সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় এই দুটি সেশনের হাইলাইট হবে এই খুবই উদ্দীপনা পূর্ণ বিষয় যার ওপর অনেক গবেষণা প্রচুর নতুন বিকাশ প্রচুর গভীর চিন্তা ধারা যেগুলি আসবে গবেষকদের কাছ থেকে যারা পরিষেবা বিজ্ঞানের অন্তর্গত সামাজিক বিজ্ঞান বা ম্যানেজমেন্ট বা শিল্পকৌশল বিভাগ অথবাআরো অন্যান্য বিভাগের সাথে জড়িত আসলে একটি নতুন দিক উন্মোচিত হয়েছেযার নাম SSMED যেখানে প্রচুর শিক্ষাবিদ অনেক সংস্থা স্পনসর হিসাবে অংশগ্রহণকারী হিসাবে আসছে SSMED অর্থাৎ সার্ভিস সায়েন্স ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইন যা আবার প্রথম সপ্তাহে আমরা যে বিষয়টি আলোচনা করেছিলাম সেইটিকে তুলে ধরে পরিষেবাকে আজ একটি সিস্টেম হিসাবে দেখা উচিতপণ্য এবং পরিষেবার সিস্টেম এবং এটি অবশ্যই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে নেওয়া উচিত এই মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচপরিষেবা বিজ্ঞান ডোমেনটিকে খুব দ্রুত সমৃদ্ধ করছে এবং আমরা এই দুটি সেশনে এই সম্পর্কিতকয়েকটি উদাহরণ দেখব প্রথমত আপনাদের নিশ্চয়ই মনে আছে এই স্লাইডটি যেটা আমি আগেও দেখিয়েছি আমি সেই নির্দিষ্ট স্লাইডের কেবলমাত্র দুটো ব্লক দেখাচ্ছি যেখানে দক্ষতা এবং উৎপাদনশীলতা বাড়ানোর জন্য প্রক্রিয়ার ডিজাইন যে ভাবে পরিবর্তন করতে হয় সেগুলো দেখাচ্ছে আমরা এই দুটি ক্ষেত্রের দিকে দৃষ্টি দেবো একটি হচ্ছেযে পদক্ষেপগুলি কোন ভ্যালুসংযোজন করছে না সে গুলোকে সরিয়ে দেওয়া অর্থাৎ আমরা বিভিন্ন ধাপ কে মিলিয়ে ধাপের সংখ্যাকে কম করার চেষ্টা করব যাতে গ্রাহকদের ছুটে বেড়াতে না হয় যেটাকে আমরা কথ্য ভাষায় বলি পিলার থেকে পোস্টে ছুটে বেড়ানো সুতরাং টাচ পয়েন্টগুলির সংখ্যা হ্রাস করুন এবং প্রতিটি টাচ পয়েন্টকে আরও ব্যাপক এবং আরও সক্ষম করুন সুতরাং এই টাচপয়েন্ট গুলির মধ্যে আরো দক্ষতার সমন্বয় ঘটাতে হবে এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা কথা বলেছিলাম একটা মসৃণ পরিষেবার যেটাকে হাসিল করতে এই বেশি সমৃদ্ধ টাচ পয়েন্ট গুলিসাহায্য করবে যেখানে পরিষেবাকারি কর্মচারীরা একাধিক কাজে দক্ষ এবং প্রকৃতপক্ষে তারা একে অপরের দায়িত্ব নিতে পারে একটি দক্ষটিম ফুটবল গ্রাউন্ডে যেমন তরলের মত মসৃণতাগঠন করে সুতরাং যাতে বলটি কখনোপড়ে না যায় এবং গ্রাহক পরিষেবা প্রক্রিয়াটির মাধ্যমে একটি মসৃণ প্রবাহের অনুভূতি পান আমরা আগে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি আমরা সেল্ফসার্ভিস এই আকর্ষণীয় ক্ষেত্রটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছি এটি এসএসটি নামেও পরিচিত যার অর্থ প্রযুক্তি দ্বারা সক্রিয় সেল্ফসার্ভিস এটি মূলত পরিষেবা সিস্টেমের আবার ব্যবহার করা যায় এমন স্ট্যান্ডার্ড প্রতিক্রিয়া নিশ্চিত করার জন্য করা হয়েছে এবং কেন তা বলা হয়েছে উদাহরণগুলির সাহায্যে অবিলম্বে দেখতে পাওয়া যাবে এটি স্পষ্টতই ব্যয় হ্রাস করে এবং তাই পরিষেবারমূল্য হ্রাস হতে পারে কখনও কখনও প্রযুক্তির চতুর স্থাপনার সাথে সাথে গ্রাহককে স্ব সেবার জন্য উৎসাহ দেওয়া যেতে পারে যাতে আপনার কোম্পানিকে আলাদা করে চেনা যায় অন্যান্য কোম্পানিগুলির থেকে আপনি একটি প্রতিযোগিতামূলক সুবিধা পেতে পারেন একটি দুর্দান্ত উদাহরণ ডেল কম্পিউটার ডেল কম্পিউটার গ্রাহকদের নির্বাচন বা সিলেকশন মেনুতে ক্লিক করে তাদের কম্পিউটারগুলি অনলাইনে কনফিগার করার অনুমতি দেয় আপনি সিপিইউ আকার নির্বাচন করুন আপনি গ্রাফিক ক্ষমতার নির্বাচন করুন আপনার মেমরির আকার আপনার পর্দার আকার টার্মিনাল ডিজাইন এবং এই জাতীয় অন্যান্য নির্বাচনগুলো করুন এবং আপনি ক্লিক ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী কম্পিউটার তৈরি করে নিতে পারবেন সুতরাং আপনার লাইন সিস্টেম ডিজাইনারের কাজ করার কোন প্রয়োজন নেই এবং আজকালকার দিনেগ্রাহকরা এমন অনেক কাজ করে দিচ্ছে যেটা প্রথমদিকের কম্পিউটারে ডেল কোম্পানীর কর্মচারীরা সম্পন্ন করতো তখনকার দিনে এমনকি আইবিএম ব্যক্তিগত কম্পিউটার ব্যবসায় ছিল তবে তাদেরও পরিবেশক এবং এজেন্ট ইত্যাদির মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছানোর প্রচলিত কাঠামো ছিল আর তাই কনফিগারেশনটির কাজ আইবিএমের মতো সংস্থার কর্মচারীরা এবং তাদের বিতরণকারী এবং তাদের এজেন্টরা সম্পন্ন করতো তাদের কর্মীদের এই সমস্ত কাজ বিক্রয় কর্মচারীর কাজ আজতথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সহায়তায়গ্রাহকেরা নিজেরাই করে নিচ্ছেন যদিও গ্রাহকেরা প্রচুর কাজ করে দিচ্ছেন যা এর আগে কর্মচারীরা করতেন একটি গবেষণা দেখিয়েছিল গ্রাহক আসলে বিরক্ত হওয়ার পরিবর্তে বেশির ভাগ ক্ষেত্রে অনেক বেশি ভাল অনুভব করছেন কারণ তাদের মনে হচ্ছিল যে তারা প্রক্রিয়াটি কন্ট্রোল করতে পারছেন কন্ট্রোল অফ্ দি প্রসেস তাদের অনুভূতি হয়েছিল যে তারা নিজের কম্পিউটার তৈরিতে অংশ নিয়েছে এটি মালিকানার বোধকে সেন্স অফ ওনারশিপ বাড়িয়ে দিত এবং তাই সামগ্রিকভাবে এটি ডেলের জন্য একটি পার্থক্য তৈরি করেছিল এবং এটি তাদের জন্য একটি প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করেছিল এটি একটি চিত্র যা সহজেই দেখায় গ্রাহকের অংশগ্রহণের বিভিন্ন স্তর থাকতে পারে সুতরাং সর্বনিম্ন স্তরে গ্রাহকের খুব কম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেমন তারা কেবলমাত্র খাবারের অর্ডার দিতে পারেন এবং তাই বেশিরভাগ কাজ সংস্থার কর্মীরা করে থাকেন অন্যদিকে গ্রাহকের আবার খুব বেশি যোগাযোগ থাকতে পারে যেখানে বেশিরভাগ কাজ গ্রাহকই করবেন এবং এগুলি তথাকথিত উচ্চপর্যায়ের SST র ক্ষেত্র এই সুবিধাগুলি আমরা আলোচনা করেছি তবে আমরা আবার এটি দেখতে পারি উদাহরণস্বরূপ যদি আপনি এটিএম মেশিন ব্যবহার করেন যা সপ্তাহে 24 ঘন্টা 7 দিন বছরে 365 দিন উপলভ্য তবে আপনাকে ব্যাংকের দীর্ঘ সারিগুলির উপর নির্ভর করতে হবে না আপনাকে টেলারের মনোযোগের উপর নির্ভর করতে হবে না অথবা নির্দিষ্ট দিনগুলিতে টেলারের খারাপ আচরণ সহ্য করতে হবে না আপনার কাছে সামঞ্জস্যপূর্ণ খুব নির্ভরযোগ্য ATM পরিষেবা আছে যা এখন সারা দেশে বেশ সুপরিচিত এবং এমনকি কিছুটা ভিন্ন ডিজাইনের সাথে গ্রামীণ অঞ্চলেও ব্যবহৃত হয়

একটি জিনিস স্পষ্টতই আমরা অবিলম্বে দেখতে পাচ্ছি যে যখনই স্ব পরিষেবা প্রযুক্তি ব্যবহার করছি তখন ব্যবহারকারীদের মধ্যে নির্দিষ্ট পরিমাণের যোগ্যতা বিকাশ করা দরকার সুতরাং গ্রাহক শিক্ষা স্ব পরিষেবা প্রযুক্তি সক্ষম করতে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে ওঠে অন্যান্য অনেক পরিষেবাতেও সুবিধাগুলি একেবারে স্পষ্ট বিমানবন্দরে দীর্ঘ লাইন যেটি গ্রাহকের জন্য বিরক্তিকর এবং অনেক সময় নেয় এবং বিমান সংস্থা আর বিমানবন্দরের দিক থেকে প্রচুর কর্মচারী জড়িত থাকে এবং ফ্লাইটের সময়মত আগমন এবং প্রস্থান নিয়ে কিছু অনিশ্চয়তার সৃষ্টি করে স্বচেকিং বা ওয়েবচেকিং বা টেলিফোন চেকিং বা উভয়ের সংমিশ্রণের মতো প্রযুক্তিগুলির বেশি এবং বেশি ব্যবহার দ্বারা এইসব সমস্যা কিছুটা প্রশমিত করা যায় এগুলি পরিষেবা সিস্টেমের কাছ থেকে পুনরাবৃত্তযোগ্য মানক ভালমানের উচ্চমানের প্রতিক্রিয়াতে অবদান রাখতে পারে এবং এজন্য আমরা সমস্ত পরিষেবা প্রক্রিয়ায় এই SST ধরনের প্রযুক্তি সর্বাধিক ভাবে স্থাপন করছি সুতরাং এমনকি ইউরোপের রেস্তোঁরাগুলিতে এখন SST র একটি বেশ জনপ্রিয় স্থাপনা হল টেবিল এর মধ্যেই একটি অংশ রয়েছে যেখানে একটি টাচ প্যাড ট্যাবলেট বসানো বা ইনস্টল করা আছে যেখানে সমস্ত মেনু আইটেম দেখানো হয় ওইদিনের আপডেটের সাথে আজকের বিশেষ মেনু প্রদর্শিত হয় এর সমস্ত উপাদান সেই নির্দিষ্ট খাবারের সমস্ত বিবরণ আপনি আসলে আপনার টেবিল থেকে বিভিন্ন ভাষাতেও অনুসন্ধান করতে পারেন এবং আপনি এই স্ব পরিষেবা ট্যাবলেট এবং একটি টেবিল শীর্ষের মাধ্যমে আপনার টেবিলটিতে নির্বাচন করতে পারেন যা ট্যাবলেটের সাথে সংহত হয় এবং অর্ডারটি ব্যাক এন্ডে পৌঁছেযায় এবং তারপরে আপনি হয় ডেলিভারি কাউন্টার থেকে সংগ্রহ করতে পারেন বা এটি পরিবেশন করা যেতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এগুলি ব্যবহার হয় ফিনল্যান্ড সুইডেন এবং নরওয়েএর মত দেশে যেখানে জনসংখ্যার অভাব আছে এই ধরনের পরিষেবা দেওয়ার জন্য ক্রমশঃ বেশি সংখ্যক রেস্তোঁরাগুলি বিভিন্ন ধরণের এসএসটি সুবিধাগুলির পাশাপাশি স্ব পরিষেবা ব্যবহার করছে এবং লোকেরাও ভাল বোধ করছেন তারা পরিষেবা সিস্টেমের কাছ থেকে একটি উচ্চস্তরের নির্ভরযোগ্য প্রতিক্রিয়া পাচ্ছেন এখানে একটি পয়েন্ট তৈরি করা যেতে পারে যে এসএসটি বা স্ব পরিষেবা প্রযুক্তি সিস্টেমগুলিকে আমরা স্থির প্রতিক্রিয়া সিস্টেম বা প্রোগ্রাম প্রতিক্রিয়া সিস্টেম বলতে পারি স্থির প্রতিক্রিয়া ব্যবস্থা যেমন হাইওয়ের টোল গেট এখন স্বয়ংক্রিয়ভাবে চালিত হয় তাইআপনাকে কোন ব্যক্তির কাছে গিয়ে পেমেন্ট করতে হবে না আপনাকে প্রয়োজনীয় পরিমাণের কিছু কয়েন নিক্ষেপ করতে হবে এবং গেটটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে এবং আপনি গাড়ি চালিয়ে যেতে পারবেন এমন কি পার্কিংয়ের জায়গাগুলি আপনি প্রবেশের সাথে সাথে আপনি টিকিট নিয়ে যান এবং বাইরে বেরোনোর সাথে সাথে আপনি টিকিটটি অন্য কোন মেশিনেদেখালেএটিআপনাকে জানিয়ে দেবে কত মূল্য দিতে হবে আপনি স্লট টির মধ্য দিয়ে কয়েন দিয়ে দিলেই গেটটি খুলে যাবে এগুলি হল স্থির প্রতিক্রিয়া SST র উদাহরণ তবে ক্রমটি স্থায়ী তবে পরিবর্তনশীল ক্রম হতে পারে এবং পরিবর্তনশীল ক্রমের উদাহরণগুলি স্ব চেকিং বা এটিএম এর মতো এগুলি সমস্ত পরিবর্তনশীলক্রম কারণ বিভিন্ন ব্যক্তির বিভিন্ন প্রয়োজন হয় কেউ তাদের ব্যালেন্স চেক করতে চাইছেন কেউ ব্যালেন্স চেক করার পাশাপাশি কিছু টাকা তুলতে চাইতে পারেন কেউ হয়তো শীঘ্র উপায় সুবিধাটি নিতে চাইছে যাতে কিছু নির্দিষ্ট অংক সংখ্যা লেখা থাকে আবার অন্য কেউ যে পরিমাণটি চাইছে সেটা এই নির্দিষ্ট সারির বাইরে সুতরাং যদি আপনি 15400 টাকা তুলতে চান তাহলে আপনি শীঘ্র উপায় সুবিধাটি ব্যবহার করতে পারবেন না কিন্তু এই সমস্ত সম্ভাব্য প্রতিক্রিয়া ATM মেশিন থেকে পাওয়া সম্ভব স্ব চেক ইন কেউ একসাথে দুটি ফ্লাইট চেক ইন করাতে চাইতে পারেন বা কেউ কেবল একটি ফ্লাইটের জন্য চেক ইন করাতে পারেন কেউ কোনও চেক ইন ব্যাগেজে ছাড়াই করাতে পারেন কেউ ব্যাগেজেস চেক ইন করাতে চাইছেন সুতরাং এগুলিকে ভেরিয়েবল সিকোয়েন্স সেল্ফ সার্ভিস প্রযুক্তি সিস্টেম বলা হয় মূলত SST র অর্থ গ্রাহক কোনও কর্মীর আংশিক অংশটি নিজেরাই করে নেবেন এখন কেবল মাত্র একজন কর্মচারী হিসাবে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আমরা আবার দেখব যখন সেবার ক্ষেত্রে মানুষের সমস্যাগুলির দিকে নজর দেব পরিষেবাটির উৎপাদনশীলতা এবং গুণগত মান পরিষেবা কর্মীদের উপর অনেক বেশি নির্ভর করে তাই কখনও কখনও লোকেরা বলে থাকে সন্তুষ্ট গ্রাহক কেবলমাত্র তৈরি হতে পারে সন্তুষ্ট কর্মীদের দ্বারা আমরা পরবর্তী অধিবেশনগুলিতে এই সমস্ত লোক পরিচালনার সমস্যাগুলি এবং পরিষেবা শিল্পের বিশেষ চ্যালেঞ্জ গুলি দেখব তবে যদি গ্রাহকগণ পরিসেবা কর্মীদের মত উৎপাদনশীলতার উপর প্রভাব ফেলতে পারেন পরিষেবার গুণমান এবং ফলাফলকে প্রভাবিত করতে পারেন তবে গ্রাহকদের অবশ্যই সঠিকভাবে ফাংশনটি সম্পাদন করতে সক্ষম করতে হবে এবংএই চিত্রটি থেকে এটি একেবারে স্পষ্ট আপনি যদি গ্রামাঞ্চলে এটিএম স্থাপন করতে চান যাতে ওখানকার পুরুষ এবং মহিলারা সহজেই ব্যবহার করতে পারেন তাহলে স্পষ্টতই এটিকে যথাসম্ভব বন্ধুত্বপূর্ণ করতে হবে এবং গ্রাহকদের এটি সঠিকভাবে ব্যবহারের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ প্রদান করতে হবে এই দক্ষতা বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ এবং স্পষ্টতই সুখের একটানা অনুভূতি বা ন্যূনতম সন্তুষ্টি থাকতে হবে সুতরাং সম্পর্কটি স্থায়ী হতে পারে এবং উভয়পক্ষই একজন অন্যজনকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে সুতরাং আপনি মেশিন টিকে শুধু টিপতে না থেকে বরং প্রকৃতপক্ষে মেশিনের সাহচর্য উপভোগ করবেন তারমানে ব্যবহারকারী ইন্টারফেস ডিজাইনে অনেক চ্যালেঞ্জ রয়েছে সুতরাং এই ম্যান মেশিন ইন্টারফেস ডিজাইন তাই প্রযুক্তি সক্রিয় পরিষেবাটির ডোমেনে এখন ক্রমশঃ একটি খুব আকর্ষণীয় গবেষণার ক্ষেত্রে পরিণত হচ্ছে সুতরাং SST গ্রাহকদের জড়িত থাকার চূড়ান্ত রূপ বলা যেতে পারে যেখানে তারা নির্দিষ্ট ভাবে অংশগ্রহণ করে এবং তথ্য ভিত্তিক পরিষেবাগুলি এখন আরও বেশি করে এসএসটি ব্যবহার করছে উদাহরণস্বরূপ বলা যেতে পারে খুব সাম্প্রতিক কাল অবধি আপনার ব্যাংক অ্যাকাউন্টে বর্তমান ব্যালেন্স জানতে চাইলে লোকেরা ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে তাদের পাস বুক আপডেট করাতো আর এখন আপনি কেবল কল করবেন এবং গোপনীয় পাসওয়ার্ডইত্যাদির একটি খুব সুরক্ষিত সিস্টেমের মাধ্যমেআপনি বর্তমান ব্যালেন্স শুধু আপনার টেলিফোনের সাথে ইন্টারঅ্যাক্ট করে পেয়ে যাবেন তবে অবশ্যই ব্যাক এন্ডএ ব্যাঙ্কের একটি কম্পিউটার রয়েছে সুতরাং এগুলিকে আইভিআর সিস্টেম বলা হয় যেমন আপনি জানেন উদাহরণস্বরূপ ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম এখন ব্যাঙ্ক মোবাইল টেলিফোন সংস্থাগুলির গ্রাহক সেবাবিভাগ বা অন্যান্য বিভিন্ন পরিষেবাদি দ্বারা ব্যাপকভাবে ব্যবহৃত হয় সুতরাং লেনদেনের ভিত্তি যেখানে তথ্য অভিজ্ঞতা নয়এসএসটি খুব ভাল ভাবে স্থাপনা করা যেতে পারে এমনকি কিছু পরীক্ষামূলক পরিষেবা যেমন দীর্ঘ যাত্রা শেষে ক্লান্ত যাত্রীদের জন্য পায়ের ম্যাসেজ বা ব্যাক ম্যাসেজ এখন এসএসটি হিসাবে পাওয়া যায় আপনি কেবল একটি ড্রপে ফেলে যান কয়েকটি কয়েন এবং আপনি বিশেষ চেয়ারে বসেন এবং আপনি মেনুটি নির্বাচন করতে পারেন এবং আপনি যে ধরণের ম্যাসেজ চান তা পেতে পারেন তবে এসএসটিরঅসুবিধাও আছে সব সময় এটাতে সময় এবং ব্যয় সাশ্রয় নমনীয়তা বা ফ্লেক্সিবিলিত মত সব সুবিধা থাকে না যদিও আজকাল আপনি মাঝরাতেও আপনার ব্যাংকের ব্যালেন্স জিজ্ঞেস করতে পারেন যা সাধারণ মানবসেবা পরিবেশে সম্ভব হত না আর এর অসুবিধাগুলি হচ্ছে যেমন সুরক্ষার সাথে জড়িত উদ্বেগ এবং স্ট্রেস যেটা কিছুদিন আগে পর্যন্তও ছিল যতক্ষণ না দ্বিগুণ যাচাইকরণ সিস্টেম ইত্যাদি চালু হয়নিলোকেরা কোনও টেলি ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারে দ্বিধা বোধ করতো তারা এই ভয়পেতকি তাদের গোপনীয় তথ্য কে আপস করা হবে বা অন্য কেউ তাদের অ্যাকাউন্টে হ্যাক করতে পারবে এবং তাদের অর্থ ইত্যাদি সরিয়ে নিতে সক্ষম হবে সিকিউরিটি সিস্টেম এবং চেকিংয়ের সিস্টেম ডাবল ভেরিফিকেশন সিস্টেম ইত্যাদির আরও ভাল ব্যবহারের মাধ্যমে সেই সম্ভাবনাগুলি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে কিন্তু SST মোতায়েন করার সময় খেয়াল রাখতে হবে যে কিছু উদ্বেগ এবং চাপ গ্রাহকের উপর পড়বে সুতরাং সেটা আপনি আপনার ডিজাইনের সাথে সমন্বয় করে নেবেন এবং কিছু পরিষেবা আছে যেগুলোকে আমরা সামাজিক অভিজ্ঞতা হিসেবে দেখি এবং লোকেরা সে ক্ষেত্রে লোকেদের সাথে কারবার করতেইপছন্দ করে আমি যতদূর জানি যে ভারতে অনেকগুলি ব্যাংক শাখায় টেলারদের সংখ্যা হ্রাস করেছিল যেখানে এটিএম স্থাপন করা হয়েছিল তবে কিছু শহুরে অঞ্চলে যেখানে প্রচুর অবসরপ্রাপ্ত লোক এবং সিনিয়র নাগরিক রয়েছে সেখানে ব্যাংকগুলি হুবহু টেলারদের নয় বরং সম্পর্ক আধিকারিররিলেশনশিপ এক্সিকিউটিভমত পদ ফিরিয়ে এনেছে কারণ তারা বুঝতে পেরেছে যে কিছু ধরনের কাস্টমার তাদের ব্যাংকিং করার সময় অন্য মানুষদের সাথে কিছুটা চিট চ্যাট বা মতের আদান প্রদান করতে পছন্দ করে এবং তাই এই সম্পর্ক আধিকারিকদের এখন ব্যাংকিং ব্যবস্থায় পুনরায় প্রবর্তন করা হয়েছে যেটা কিছুদিন আগের যত বেশি সংখ্যক SST ব্যবহার এর ধারনার বিপরীত অতএব SST স্থাপন করবেন বা স্থাপন করবেন না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের এই সহজ প্রশ্নগুলি পরীক্ষা করা উচিত যে সিস্টেম কি নির্ভরযোগ্যতার সাথে কাজ করে অসংখ্যবার পুনরাবৃত্তি করলেও কি একই ফল আসে আন্তঃব্যক্তিক বিকল্পগুলির চেয়ে এসএসটি ভাল এখানে আমাদের অর্থসামাজিক বিশ্লেষণ করতে হবে এর অর্থ আপনার মানুষের মানবিক দিক ভুলে গেলে চলবে না যদিও অর্থনৈতিকভাবে অটোমেটিক মেশিন উপকারী হতে পারে কিন্তু এটি গ্রাহকের মনে নীরব উত্কণ্ঠা তৈরি করতে পারে সুতরাং অটোমেটিক মেশিন চালু করার আগে এর সুবিধা ও অসুবিধা দুটি দিকেই নজর দেওয়া প্রয়োজন এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ আমরা যখন SST ব্যবহার করি তখন আমাদের পুনরুদ্ধার ব্যবস্থা থাকতে হবে সুতরাং যদি সিস্টেমটি ব্যর্থ হয় তবে পুনরুদ্ধারের সম্ভাবনা থাকবে সুতরাং SST সম্পর্কে এই টুকুই এই অধিবেশনটি আমি এই স্লাইডের সাথে শেষ করব যা আপনাকে দেখায় সংস্থাগুলি ঐতিহ্যগতভাবে কিভাবে ভ্যালু সৃষ্টি করেছে আমাদের এই সংস্থাটি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলি হইতে বিভিন্ন সামগ্রী বা ইনপুট এনে সেগুলি প্রক্রিয়ার বা অপারেশনর মাধ্যমে রূপান্তর করে এবং তারপরে মার্কেটিং চ্যানেলের মাধ্যমে সরবরাহ করে সুতরাং এটি সরবরাহ শৃঙ্খলা বা সাপ্লাই চেইন এর মাধ্যমে এবং পরে ডেলিভারি চেইন এর মাধ্যমেপণ্যটি পৌঁছে দেওয়া হয় উপভোক্তার কাছে আপনি দেখতে পাচ্ছেন যে সংস্থা এবং গ্রাহকের মধ্যে এইক্ষেত্রে পার্থক্য স্পষ্ট সুতরাং এটা এক ধরনের টেবিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হস্তান্তর যেমন আমরা বলে থাকি তার মানে আমরা এবং তাদের মধ্যে বিভাজন রয়েছে আমি এই ব্যাপারে বারবার করে আলোচনা করেছি এবং এর বিভিন্ন দিক গুলো যথাসম্ভব ব্যাখ্যা করেছি পরের অধিবেশনে আমরা আবার কথা বলবো এই লজিক নিয়ে এই নতুন লজিক যেখানে আমরা এই ব্যবধান টাকেঘুচিয়ে দিতে চাই আমরা চাইনা কাস্টমাররা নিষ্ক্রিয় থাকুক আমরা চাই কাস্টমাররা প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করুক আজকের বিশ্বে কী ভাবে সেই পরিষেবা মুখী দর্শনের বা সার্ভিস সম্পর্কিত ফিলোজফির সাথে অনেক ব্যবসায় আমরা এই গ্রাহককে সহ স্রষ্টা হিসাবে প্রচুর সুবিধা সহ নিয়ে আসছি এটিই আমরা পরবর্তী সেশনে গ্রহণ করব